আমরা গোলাকার প্রতিসম সিস্টেমগুলি ক্ষেত্রে স্ক্রোডিঙ্গার ইকুয়েশান Schrödinger equation এর বিষয়ে গুরুত্ব দিচ্ছি আমরা এরপূর্বে দেখেছি যে H L² এর মান শূন্য হয় এবং এখান থেকে আমরা বলতে পারি L² একটি গুড কোয়ান্টাম নাম্বার এবং হ্যামিল্টনিয়ানটি দেখানো হয়েছিল 22m∂r r2∂rL22mr2Vr এবং এই জন্য স্ক্রোডিঙ্গার ইকুয়েশানটি হয় 22m∂r r2∂rψL22mr2VrEψ এখন আমরা বলতে পারি r কে R যা কেবলমাত্র r এর উপর নির্ভর করে এবং অন্য একটি ফাংশন Ylmθϕ এর গুণফল আকারে লেখা যায় অর্থাৎ এখানে আমরা চলরাশির পৃথকীকরণ পদ্ধতিটি প্রয়োগ করেছি এবং এর ফলে আমরা সমীকরণটি যা পাবো 22m1r2∂r r2dRdrll122mr2RVrRER এবং এর কারণ Ylm আমাদের ll1 রাশিটি দেয় এখন আমি এটি আপনাদেরকে আরো বিষদভাবে ব্যাখ্যা করে দেখাতে চাই এখন আমাদের কাছে আছে 22m1r2∂r r2∂ψ∂rL22mr2ψVrψEψ এবং আমরা এর মানকে R এবং অন্য একটি ফাংশন Yθϕ এর গুনফল আকারে লিখছি এর ফলে আমরা যা পাই 22m1r2∂r r2dRdrYR2mr2L2YVrRYERY

এবং এরপরে আমরা সম্পূর্ণ সমীকরণটিকে 1RY দিয়ে গুণ করব এবং এরপর r² দিয়ে গুন করলে আমরা যা পাব 22m1Rddrr2dRdrVr E12mYL2Yλ এবং এর ফলে আমরা যা পেলাম 12mL2YλY এবং এর থেকে আমরা এটাও বলতে পারছি যে Y L² এর একটি আইগেন ফাংশন হয় এবং এর জন্য λ এর মান হয় ll122m এখন আমরা যদি r এর সমীকরণটি লিখতে চাই তবে আমরা যা পাব 22m1r2∂r r2dRdrY ll122mr2RVrRER সুতরাং শক্তি মান E কেবলমাত্র L এবং ব্যাসার্ধের ফাংশন r এর উপর নির্ভর করে এবং আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে গোলাকার প্রতিসম পোটেনশিয়াল যুক্ত সিস্টেমগুলির তরঙ্গ অপেক্ষকের কৌণিক অংশ গুলির মান সমান হয় সুতরাং গোলাকার প্রতিসম সিস্টেমগুলি ক্ষেত্রে এর মানের কৌণিক অংশটি একই হবে যে কোনো V এর জন্য সুতরাং এখন এটির মান কি হবে এটি L² অপরেটর এর আইগেন ফাংশন হবে এক্ষেত্রে কেবমাত্র r উপাদানটির উপর V নির্ভর করে সুতরাং আমাদের তরঙ্গ অপেক্ষক টি হয় R Y এবং আমরা Y এর ক্ষেত্রে Ylmθϕ লিখতে পারি এছাড়াও একটি L² এবং Lz এর আইগেন ফাংশন হয় কারণ এগুলি সংরক্ষিত কোয়ান্টিটি হয় এছাড়াও আমরা এখান থেকে r কে খুঁজে পাই এখন r এর সমীকরণটি হবে 22m1r2ddrr2dRdrll122mr2RVrRER এখন এটি আরো বিস্তারিত করলে আমরা পাই 22md2Rdr2 22mdRdrll122mr2RVrRER এখন এই সমীকরণটিতে r এর প্রথম অবকলন এবং দ্বিতীয় অবকলন উভয়ই সংযুক্ত আছে আমরা এটিকে আরও সহজ করে নিতে চাই তবে তার আগে ধরা যাক R সর্বত্র নির্দিষ্ট মান যুক্ত বা সসীম কারণ এর মান সসীম হয় অর্থাৎ যে কোন সমাধান আমরা পাই না কেন r এর মান সর্বত্র নির্দিষ্ট পাওয়া যাবে 0 থেকে খুব বৃহৎ বিস্তৃতি পর্যন্ত এখন বদ্ধ অবস্থার জন্য বলা যাবে R অবশ্যই 0 এর দিকে যাবে যখন অনন্তের দিকে এটি চলতে শুরু করবে কারণ বদ্ধ অবস্থার জন্য আমরা এটিকে অনন্ত পর্যন্ত নিয়ে যেতে পারবো না এখন আমরা এই সমীকরণটিকে আরো সহজ করে নিতে চাই r এর কতগুলি শর্ত এর মাধ্যমে এর আগে আমরা বলতে চাই যে dRdr অবশ্যই সর্বত্র সসীম হবে এবং এছাড়াও এখানে আরো একটি শর্ত আছে যে এটি নিরবিচ্ছিন্ন হবে এখন আমরা সমীকরণটিকে আরো সহজ করে নিতে চাই সুতরাং আমাদের সমীকরণটি হয় 22md2Rdr2 22mrdRdrll122mr2RVrRER

এখন ধরা যাক Rrur এখন যেহেতু R সর্বত্র সসীম u নিশ্চয়ই 0 এর দিকে যাবে যখন r0 হবে হয়ত r এর থেকে u আরও দ্রুত অথবা একই সঙ্গে 0 এর দিকে যাবে এবং এই জন্যই r সসীম হবে r 0 তে এখন আমাদের এই শর্ত গুলির মধ্যে u কে যোগ করার সুবিধাটি হয় যে এটি আমাদের সমীকরণটিকে আরও সহজ করে তোলে এখন dRdr এর মান হয় 1rdudr 1r2u এবং d2Rdr2 এর মান হয় 1r d2udr2 2r2dudr2r3u এখন আমরা এটিকে স্ক্রোডিঙ্গার ইকুয়েশান Schrödinger equation এ প্রতিস্থাপিত করলে পাই 22m1r d2udr2 2r2dudr2r3u 2mr1rdudr 1r2u অর্থাৎ ll12mr3uVrurEur

অর্থাৎ আমরা এটিকে অন্তিম ভাবে পাই 22m urll122mr3uVrurEur যেখানে u টি হয় d2udr2 এখন সম্পূর্ণ সমীকরণটিকে r দিয়ে গুন করলে আমরা পাই 22m ull122mr2uVruEu সুতরাং কেবলমাত্র Vr কে বাদ দিলে যার সঙ্গে আরও একটি রাশি u গুন আছে এটি হয় সেই স্ক্রোডিঙ্গার ইকুয়েশান ওয়ান ডাইমেনশনে চলন এর জন্য এখন ক্লাসিকাল মেকানিক্স এর ক্ষেত্রে আমরা জানি যে সেন্ট্রাল ফোর্স এ চলন এর ক্ষেত্রে veff এর মান হয় Vrl22mr2 সুতরাং এই রাশিটির মান আমাদের পূর্বের পাওয়া veff এর মান অর্থাৎ l22mr2 এর সঙ্গে অনেকাংশে সমান হয় কেবলমাত্র কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে আমরা একটি নতুন মান ll1 কে পাই সুতরাং সমীকরণটি এখন হয় 22m uveffuEu যা আমাদের পূর্বের পাওয়া veffrVrll122mr2 সমীকরণ এর সঙ্গে প্রায় একই হয় এখন r এর মান 0 শূন্য এর নিকটবর্তী হওয়ার জন্য যে পোটেনশিয়ালের মান এখান থেকে পাওয়া যাবে তার থেকে আরো কিছু সাধারন গুণাবলিকে আমরা খুঁজে পেতে পারি সুতরাং সমীকরণটি আমরা পাই 22mull122mr2uVruEu সুতরাং Vr এর মান 1r এর নিকটবর্তী হলে অথবা আরো দ্রুত অর্থাৎ আরও দ্রুত বলতে আমরা এটি 1r থেকে আরো দ্রুত বৃদ্ধি না পেলে কে বোঝাচ্ছি এখন সমীকরণটি হবে 22mull12mr2u0 r 0 কারণ আমরা এক্ষেত্রে E u এবং u ll12r20 কে অগ্রাহ্য করতে পারি এখন আমরা যদি u কে r এর ক্রমে এ নিয়ে যেতে পারি তবে আমরা পাব 1 ll10 সুতরাং হয় l হবে অথবা l1 হবে সুতরাং u এর সমাধানটি আমরা পাব যখন r 0 হবে হয় r l অথবা rl1 সুতরাং আমরা u এর মান পাই হয় r l অথবা rl1 এখন আমরা চাই urr যখন r এর মান 0 এর নিকটবর্তী হবে কারণ r অবশ্যই সসীম হবে সুতরাং r l সমাধানটি নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে না সুতরাং u r 0 এর জন্য rl1 হবে অর্থাৎ r 0 এর জন্য স্ক্রোডিঙ্গার ইকুয়েশান Schrödinger equation এর সমাধান আমরা পাই rl আমরা এখানে দেখতে পারলাম যে r এর মান l এর উপড় নিরভর করে এখন আমরা এর মাধ্যমে খুঁজে পেতে পারি সুতরাং u এর জন্য এটি একটি গুণাবলী হয় এখন r →∞ এর জন্য এক্ষেত্রে অপর একটি গুণাবলী হবে যে যা কিছুই V এর উপরে নির্ভর করে একই হবে কিন্তু এগুলি খুবই সাধারণ বিষয় যে আমরা u এর সমীকরণ থেকে পেতে পারি এখন আমরা এই বক্তৃতাটিকে শেষ করতে চাই এই বলে যে আমরা একটি সাধারন গোলাকার প্রতিসম পোটেনশিয়াল V এর জন্য স্ক্রোডিঙ্গার ইকুয়েশান Schrödinger equation কে লিখেছি এবং এরপরে আমরা এর ব্যাসার্ধ সম্বন্ধীয় উপাদানটি কে লিখে যেখানে ব্যাসার্ধ সম্বন্ধীয় উপাদানটির মানকে দেয় Ylmθϕ এর সঙ্গে গুণ করেছিলাম এবং আমরা 22m1r2ddrr2dRdrYll122mr2RVrRER সমীকরণটিকে পেয়েছিলাম এবং এর পরে R কে urr হিসাবে লিখে আমরা u এর জন্য একটি ওয়ান ডাইমেনশনাল সমীকরণকে পেয়েছিলাম 22mull122mr2uVruEu যা 22muveffruEu এর সমতুল্য এবং আমরা অন্তিম ভাবে পেয়েছিলাম যে এক্ষেত্রে রেগুলার 1r এর থেকে দ্রুত ভাবে r 0 এর দিকে বৃদ্ধি পেতে থাকলে R rl ভাবে বৃদ্ধি হয়r →0 তে এবং এটি V এর মান নিরপেক্ষ হয় এর পরবর্তী বক্তৃতায় আমরা একটি বিশেষ বিষয়ের উপর গুরুত্ব দেব তা হল হাইড্রোজেন পরমাণু